ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স এর প্রথম লেকচারে আমি জিতেন্দ্র কুমার ডিপার্টমেন্ট অফ ম্যাথামেটিক্স এর থেকে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমরা রোল'স থিওরেম Rolle's Theorem একটি ভেরিয়েবলের ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থেকে কিভাবে পাচ্ছি তা দেখব অতএব এই বিষয়গুলি আজ আমরা পর্যালোচনা করব তাই রোলস উপপাদ্যRolle's Theorem থেকে শুরু করব এবং যেহেতু এটি খুবই প্রাথমিক উপপাদ্য তাই আমরা এটিকে প্রমাণ করব কারণ ভবিষ্যতে বিভিন্ন উদাহরণ এর সমাধান করার ক্ষেত্রে অন্য লেকচার গুলিতে এটি আরও অনেক ভাবে কাজে আসবে রোল'স থিওরেম কি বলে এটি আমাদের জানায় যে যদি একটি ফাংশন f থাকে একটি সিঙ্গেল ভেরিয়েবলের উপর একটি আবদ্ধ ক্ষেত্রে ab এবং এটি ডিফারেন্সিএবেল একটি খোলা ক্ষেত্রে ab এবং এখানে আরেকটি বিষয় বলা আছে যে ফাংশনটির মান a তে এবং b তে সমান অতএব দুটি অন্তিম বিন্দুতে এর মান সমান এই ক্ষেত্রে উপপাদ্য টি আমাদের জানায় যে সেখানে একটি সংখ্যা c আছে এই খোলা ক্ষেত্রে ab এমন ভাবে যাতে 0 অর্থাৎ সেখানে একটি বিন্দু c যেখানে ট্যানজেন্টটির শ্লোপ এর মান 0 হবে তাই আমরা যদি এর জ্যামিতিক পর্যালোচনা করতে চাই তাহলে আমাদের ধরতে হবে যে একটি ফাংশন আছে যেটিকে আমরা x ও y অ্যাক্সিস এরমধ্যে প্লোট করছি তাই এই a বিন্দুতে আমরা পাব যা সমান হবে b বিন্দুর মানের সাথে অতএব এই ফাংশনটি কন্টিনিউয়াস ও ডিফারেন্সিএবেল সর্বত্র এবং সেক্ষেত্রে এই উপপাদ্যটি আমাদের জানায় অন্তত একটি বিন্দু থাকবে যেখানে ডেরিভেটিভটি উধাও হয়ে যাবে অথবা ট্যানজেন্টটি x অ্যাক্সিস এর সাথে সমান্তরাল হবে তাই ট্যানজেন্টটির শ্লোপ এর মান 0 বোঝায় যে এটি x অ্যাক্সিস এর সাথে সমান্তরাল তাই খুব স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি যে একটি বিন্দু আছে a এর পাশে যেখানে ট্যানজেন্টটি x অ্যাক্সিস এর সাথে সমান্তরাল এবং এই পরিস্থিতিতে আমি বলতে পারি যেখানে আরো কিছু বন্ধু আছে যেখানে ট্যানজেন্টটি x অ্যাক্সিস এর সাথে সমান্তরাল উপপাদ্যটি আমাদের জানাচ্ছে যে এইরকম বিন্দু অন্তত একটি থাকবে কিন্তু এখানে আমরা অনেকগুলি পেয়েছি এখন আমরা যদি এই উপপাদ্যটির প্রমাণ দেখি আমরা দেখব এটি খুবই সরল অতএব ধাপে ধাপে এগুনো যাক ধরা যাক ফাংশনটি সর্বোচ্চ ও সর্বনিম্ন মান পাচ্ছে এই ব্যবধান ab এর মধ্যে যা হলো M ও m যেটি এক্সট্রিম ভ্যালু থিওরেম দাঁড়া পূর্ব প্রমাণিত কারণ এটি কন্টিনিউয়াস এই ব্যবধান এর মধ্যে এবং সেই কারণেই সর্বোচ্চ ও সর্বনিম্ন মান এ পৌঁছানো যাবে এই ব্যবধান এর মধ্যে কোন বিন্দুতে এখন ধরা যাক একটি বিশেষ অবস্থাকে কেস I বলে যেখানে M m অতএব সর্বোচ্চ ও সর্বনিম্ন মান সমান এখন যদি পরিস্থিতির দিকে দেখো তাহলে বুঝবে যে ফাংশনটির মানের কোন পরিবর্তন নেই কারণ সর্বোচ্চ ও সর্বনিম্ন মান সমান তাই আমরা যদি f m M কে আকি আমরা দেখব এটি একটি ধ্রুবক ফাংশন যেখানে সর্বোচ্চ ও সর্বনিম্ন মান সমান অতএব এই বিশেষ ক্ষেত্রে f একটি ধ্রুবক ফাংশন এবং যেহেতু এটি একটি ধ্রুবক ফাংশন তাই স্বাভাবিক ভাবে তুমি যে বিন্দুই নাও না কেন তার ডেরিভেটিভ 0 হবে তাই এই উপপাদ্যটি প্রমাণিত যখন M m এখন আমরা দ্বিতীয় কেসটি দেখব যেখানে সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মান এই ফাংশনটির ক্ষেত্রে সমান নয় এই ক্ষেত্রে আমরা তিনটি পর্যায়ে লক্ষ করব প্রথমটা ধরা যাক সর্বোচ্চ মান এই পরিস্থিতিতে ফাংশনটির মান a ও b বিন্দুতে আলাদা কিন্তু আমরা অনুমান করে নিয়েছি যে a ও b বিন্দুতে এটির মান সমান অতএব এইখানে আমরা অনুমান করছি যে ফাংশনটির সর্বোচ্চ মান ফাংশনটির মান a ও b বিন্দুর থেকে আলাদা দ্বিতীয় ক্ষেত্রে আমরা অনুমান করছি যে ফাংশনটির সর্বনিম্ন মান ফাংশনটির মান a ও b বিন্দুর থেকে আলাদা অতএব এই ক্ষেত্রে আমি বলব সর্বনিম্ন মান বা লোকাল সর্বনিম্ন মান এবং এই ক্ষেত্রে লোকাল সর্বোচ্চ মান গুলি আলাদা a ও b বিন্দুতে দুটি ক্ষেত্র কিন্তু আলাদা উভয় ক্ষেত্রেই সর্বোচ্চ মানগুলি আলাদা তাই M এর মান গুলি আলাদা a ও b বিন্দুর সাপেক্ষে এবং সেই ক্ষেত্রে পরবর্তী সময় আমাদের দেখতে হবে যে M ও m এর মান সমান নয় তাই আমরা ধরে নিলাম যে ফাংশনটির মান M হচ্ছে c বিন্দুতে অতএব f M অর্থাৎ ফাংশনটি লোকাল সর্বোচ্চ মান পাচ্ছে c বিন্দুতে অতএব আমরা পাচ্ছি fcx f অতএব যে বিন্দুতে c x রয়েছে খুব নিকটবর্তী অবস্থায় c বিন্দুর সাথে সেখানে ধরা যায় x এর মান 0 এই ক্ষেত্রে f যেহেতু হল তার সর্বোচ্চ মান সেই জন্য f cx এর মান তার থেকে কম হবে কারণ f ছিল লোকাল সর্বোচ্চ মান এক্ষেত্রে তাই একটি x নিশ্চয়ই থাকবে এবং f cx f এর মান 0 র সমান হবে বা তার থেকে কম হবে তা নির্ভর করবে x পজিটিভ না নেগেটিভ তার উপরে এর অর্থ যেকোনো একটি বিন্দু জেটি c বিন্দুর কাছে সেই ক্ষেত্রে fcx fc≤0 এবং আমি যদি এখন এই সমীকরণ টি কে x দিয়ে ভাগ করি এবং প্রথম ক্ষেত্রে x কে পজিটিভ ধরি তাহলে এই সমীকরণটি কোন পরিবর্তন হবে না এবং এটির মান শূন্যের সমান বা কম হবে যখন x পজিটিভ হবে অপর হাতে আমি যদি x কে নেগেটিভ তাহলে সেই সমীকরণটির পরিবর্তন ঘটবে এবং সেই ক্ষেত্রে f cx f কে Δx দিয়ে ভাগ করলে আমরা যা পাব তা 0 বা তার থেকে বড় হবে এখন আমি প্রথম ক্ষেত্রটি ধরে এগোবো যেখানে Δx পজেটিভ যেখানেΔx এর মান 0 বা তার থেকে কমে গিয়ে উপনীত হয় তুমি যদি খুব ভালো করে লক্ষ্য কর তুমি দেখবে এটি হল ফাংশন ডান দিকের অংশটির ডেরিভেটিভ এবং যেহেতু f ডিফারেন্সিএবেল তাই এটির মান সেই ডেরিভেটিভ এর সমান তাই আমাদের এখানে এই ইনিকোয়ালিটি চিহ্নটি ব্যবহার করা হয়েছে অপর হাতে তুমি যখন এটিকে Δx দাঁড়া ভাগ করবে তখন যেহেতু এটি ডিফারেনশিয়াল তাই তুমি দেখবে যে বামদিকের ডেরিভেটিভটি পজিটিভ হবে যেটি 0 র থেকে বড় এই ক্ষেত্রে আমরা পাচ্ছি fc0 যেখানে fc≤0 তাই এই দুটির মধ্যে থেকে আমরা এই সিদ্ধান্তে উপনিত হতে পারি যে fc র মান শূন্য হতে হবে কারণ শূন্যর থেকে কম ও 0 এর থেকে বেশি হওয়া একই সাথে সম্ভব নয় তাই একটি সম্ভাবনা আছে যে f 0 অতএব এইভাবে আমরা প্রমান করতে পারি নিজে এই ব্যবধান এর মধ্যে একটি বিন্দু আছে c যেখানে ডেরিভেটিভ উধাও হয়ে যায় এখানে কিছু বক্তব্য আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এখানে রোলস থিওরেম এর বক্তব্য যথেষ্ট এবং কোন পরিণতিতে পৌঁছানোর জন্য প্রয়োজন নয় এই বলতে আমরা কি বুঝি আমরা এখন অবধি যা দেখেছি যে এই ফাংশনটির কন্টিনিউটি এই বদ্ধ স্থান ab এর মধ্যে এবং এই স্থানের মধ্যে এর ডিফারেন্সএবিলিটি দেখেছি তৃতীয় একটি বিষয় আছে যেটি হল f ও f সমান অতএব এই তিনটি বিষয় যদি মান্য করা হয় তাহলে একটি বিন্দু c থাকবে যেখানে ডেরিভেটিভটি উধাও হয়ে যাবে এর অর্থ হলো fc0 কিন্তু fc0 কোনোভাবেই এটা বোঝা যায় না যে ফাংশনটি কন্টিনিউয়াস ডিফারেন্সিএবেল এবং এর মান সমান হবে a ও b বিন্দুর মানের সাথে তাহলে এই সব কটি ধারণার মধ্যে যদি তিনটি ধারণা নেওয়া হয় তাহলে আমরা এর উত্তরে গিয়ে উপনীত হব অর্থাৎ fc0 কিন্তু যদি এই ধারণা গুলি মান্য না করা হয় তাহলে আমরা উত্তরে পৌঁছতে পারি বা নাও পৌঁছতে পারি এবং এই বিষয়টি আমরা কিছু উদাহরণ দিয়ে বিশ্লেষণ করবো উদাহরণস্বরূপ ধরা যাক fxx2 2≤x≤1 3x 2 1x≤2 এই ফাংশনটির ক্ষেত্রে যদি আমরা দেখি যে ফাংশনটি কন্টিনিউয়াস তাহলে ফাংশনটির মান 1 আমরা পাব যেটি আমরা পুনরায় সংযোজন করব অর্থাৎ f 1 এবং এর সাথে তুমি যদি ডান হাতের লিমিট নাও তাহলে তা হবে f10 তাই লিমিটটি x0 এবং f 1 x f বা শুধু যদি লিমিট তাকে ধরি তাহলে আমরা এর ডেরিভেটিভ পাবো এইখানে আমরা x এর মান পজিটিভ ধরছি তাহলে এর ডান হাতের লিমিট x→0 যেখানে x পজেটিভ এবং সেই কারণেই 1 Δ x এর নির্ণয় করা হবে 3x 2 থেকে অতএব তোমার কাছে রয়েছে 3 এবং x অর্থাৎ 1 x যেটি হল আর্গুমেন্ট থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে আমরা পাব 1 3 x এবং x→0 অতএব এটি হলো 1 যার মান f এর সমান অতএব ফাংশনটি কন্টিনিউয়াস এবং এখন আমাদেরকে দেখতে হবে যে এটি আপনি ডিফারেনশিয়েবেল কি না অতএব f 1 0 র ডান দিকের ডেরিভেটিভ অর্থাৎ x→0 যেখানে x পজিটিভ এবং এখন যদি f 1 x থেকে f বিয়োগ করি এবং সেটি কে x দাঁড়া ভাগ করি তাহলে এই পর্যায়ে উপনীত হব তাই এখানে আমরা আবার 1 x র গননা করবো 3x 2 থেকে যা আমরা আগেই করেছি এবং এর মান 1 হবে অতএব দুদিক থেকে এটা বাতিল হয়ে যায় এবং অবশিষ্ট থাকে 3 তাই ডানদিকের ডেরিভেটিভ হল 3 এটাকে আমরা f দাঁড়া চিহ্নিত করছি যেখানে x→0 অতএব আমরা লিখতে পারি f 1 Δ x f1Δ x কিন্তু এখন f 1 Δ x এবং x নেগেটিভ এবং এর গণনা করা হবে x2 থেকে আমাদের কাছে এখানে আছে x→0 এবং এটা হল 1Δx2 1x এটার জন্য আমাকে স্মরণ করি আমরা দেখব এখানে থাকবে 1 x22 x এবং যে কারণে উভয় দিক থেকে 1 বাতিল হয়ে যাবে এবং 2 x কে যখন x দাঁড়া ভাগ করা হবে তখন শুধুমাত্র 2 পড়ে থাকবে এবং বাকি অংশটুকু 0 হয়ে যাবে তাই এখানে ডেরিভেটিভটির মান 2 এবং বামদিকের ডেরিভেটিভটির মান 3 তাই এই ক্ষেত্রে ফাংশনটির ডিফারেন্সিয়েশন সম্ভব নয় আমরা এটাকে প্লট করতে পারব এবং তারপরে তুমি আবার পুনরায় এই বিন্দুতে দেখতে পাবে যে ফাংশনটি এইখানে ডিফারেন্সিএবেল নয় তাই আমরা ডান হাতে যে ডেরিভেটিভ পেয়েছি তার মান ছিল 3 ও বাম হাতে যে ডেরিভেটিভ পেয়েছি তার মান ছিল 2 এবং এইখানে একটি বিন্দু আছে যেখানে আমার ফাংশনটি ডিফারেন্সিএবেল নয় যে বিষয়টি এখানে বিস্ময়কর তা হল সবকটি ধারণা এখানে প্রযোজ্য নয় কারণ ফাংশনটি বিন্দুতে ডিফারেন্সিএবেল নয় কিন্তু এখানে একটি বিন্দু 0 আছে যেটাকে তুমি খুব সহজে গণনা করতে পারবে যেখানে x2 এর ডেরিভেটিভ 2x এবং x এর মান 0 যার ফলে ডেরিভেটিভটির মান 0 তাই এইখানে f0 0 সেই জন্য ডেরিভেটিভ উধাও হয়ে যায় বা ট্যানজেন্টটি x অক্ষের সঙ্গে সমান্তরাল সেই ক্ষেত্রে ফাংশনটি ডিফারেন্সিএবেল হবে না তাই আমরা যেটা বোঝাতে চাই যে সবকটি ধারণা কে যদি মান্য না করা হয় তাহলে ফাংশনটি পৌঁছতে পারে বা কোন যথাযথ উত্তরে নাও উপনীত হতে পারে এই ক্ষেত্রে আমরা একটি উত্তরে উপনীত হলাম কিন্তু এটি রোল'স উপপাদ্য র জন্য নয় আরেকটি উদাহরণ যদি আমরা নেই এইরূপে fxx 0≤x≤1 2 x 1x≤2 তাই আবার এই অনুরূপ পরিস্থিতিতে আমরা এই ফাংশনকে ব্যবহার করতে পারি এবং আমরা দেখতে পাব যে এক নম্বর বিন্দুতে ফাংশনটি ডিফারেন্সিএবেল নয় এবং এই ক্ষেত্রে আমরা 0 ও 1 নম্বর বিন্দুর মধ্যে আর কোন বিন্দু পাবোনা যেখানে ডেরিভেটিভটি উধাও হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে f≠0 এই অন্তর্বর্তীর যে কোন বিন্দুতে তাই এখানে আমরা দুটি উদাহরণ দেখলাম যেখানে একটি হল এই ক্ষেত্রের উদাহরণটি এবং অপরটি হল আগে যে ফাংশনটি আমরা ধরেছিলাম যেখানে সেটি ডিফারেন্সিএবেল ছিল না কিন্তু 1 নম্বর বিন্দুতে f00 তাই একটি বিন্দু আছে যেখানে ডেরিভেটিভ উধাও হয়ে যায় কিন্তু এই ক্ষেত্রে ডেরিভেটিভটি থাকছে সর্বত্র জুড়ে অতএব এইগুলি যে তিনটি ধারণা রয়েছে রোলস উপপাদ্য এর যথেষ্ট এবং তারা বাধ্যতামূলক কন্ডিশন নয় তাই এই পরিস্থিতি গুলোর জন্য আমরা খুব স্থির ভাবে বলতে পারি যে ফাংশনটির ডেরিভেটিভ উধাও হয়ে যাবে অন্তত একটি বিন্দুতে a ও b এর অন্তর্বর্তী স্থানে আরেকটি উপলব্ধি যে কন্টিনিউটি শর্ত যা আমরা আগে দেখেছি তা হল এইযে একটি আবদ্ধ স্থানের মধ্যে কন্টিনিউটি থাকা আবশ্যক এবং সেটি যদি মানো না করা হয় তাহলে উপপাদ্যটি আমাদের আশ্বস্ত করতে পারেনা যে একটি বিন্দু c থাকবে যেখানে fc0 উদাহরণস্বরূপ যদি আমরা এই ফাংশনটি কে দেখি fxx 0≤x1 0 x1 তাই আমরা এখানে যা দেখতে পাবো তা হল ফাংশনটি 01 এরমধ্যে কন্টিনিউয়াস ও ডিফারেন্সিএবেল এবং f 0f তাই এই শর্তটি অর্থাৎ ডিফারেন্সিএবিলিটি শর্তটি মান্য হচ্ছে কিন্তু ফাংশনটি 1 বিন্দুতে কন্টিনিউয়াস নয় আমাদের এটিকে মাথায় রাখতে হবে কারণ ফাংশনটি হল x 0 থেকে 1 পর্যন্ত এবং পরবর্তীতে x এর মান 1 তাই যেখানে x এর মান 1 সেইখানে ফাংশানের মান 0 অথবা এর মান x এর সমান থাকবে তাই ফাংশনটি 1 বিন্দুতে কন্টিনিউয়াস নয় এবং এছাড়া বাকি সব শর্ত প্রযোজ্য হচ্ছে এবং আমরা খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে ডেরিভেটিভটির মান 1 এই অন্তর্বর্তী পরিস্থিতিতে 0 ও 1 এরমধ্যে অতএব f≠0 যে কোন বিন্দুতে x এর মান 0 ও 1 এরমধ্যে আরেকটি উদাহরণ আমরা এখন আলোচনা করব যেখানে আমরা রোলস উপপাদ্যের প্রয়োগ নিয়ে দেখব fxx21 x∈01 3 x x∈12 আবারো আমরা যদি কন্টিনিউটি নিয়ে দেখি তাহলে আমরা দেখব যে ফাংশনটি কন্টিনিউয়াস কারণ f এর মান হল 2 এবং এই ভাবে লেখা যায় f 10 তাই এই লিমিট x→0 এবং f 1x ও x যেখানে পজেটিভ এবং এই ক্ষেত্রে আমরা পাব 3 1x অর্থাৎ 2 x অতএব x→0 এটা হবে 2 যার ফলে এর মান গিয়ে দাঁড়াবে 1 অতএব এই ফাংশনটি কন্টিনিউয়াস 0 ও 2 এর মধ্যে কিন্তু এটাকি ডিফারেন্সিএবেল তুমি যদি ডিফারেন্স এবিলিটির বিষয়টা লক্ষ্য করো তুমি দেখবে এটি অনেকটি আগের ক্ষেত্রের মতই তাই তুমি যদি ডান হাতের অংশটি ডেরিভেটিভ করো তাহলে তুমি পাবে 1 0 যার অর্থ x→0 যেখানে x পজিটিভ এই ক্ষেত্রেও তোমায় নিতে হবে f 1x f1x তাই লিমিট x→0 এবং f 1x তাই f 1x আমরা যেটির মান নির্ণয় করেছি তা হল 2 x এবং f এর মান হল 2 যেটাকে x দাঁড়া ভাগ করতে হবে তাই এই লিমিটটা গিয়ে দাঁড়াবে 1 এ কারণ বাকি সবকিছুই বাতিল হয়ে যাবে তাই ডান হাতের অংশটি ডেরিভেটিভ করলে আমরা পাব 1 এবং বাম হাতের অংশটি ডেরিভেটিভ করলে আমরা পাব f যেখানে লিমিট হবে x→0 এবং x নেগেটিভ তাই এই ক্ষেত্রে f 1x এর মান নির্ণয় করতে হবে তাই 1x21 থেকে যদি আমরা f বিয়োগ করি তাহলে আমরা পাব 2 যেটাকে আমরা x দাঁড়া ভাগ করব তাই x→0 এবং এইখানে আমরা পাব 1x22x অতএব এটিকে লিখতে পারি 1x22x1 2 তাই গুলি নিজেদের বাতিল করবে এবং তুমি তার অবশিষ্ট পাওয়ারটি নির্ধারণ করতে পারবে এইখানে x→0 থেকে আমরা পাব 2 তাই এই ক্ষেত্রে বাম হাতের অংশটির ডেরিভেটিভ করলে 2 পাব এবং ডান হাতের অংশটির ক্ষেত্রে পাব 1 তাই ফাংশনটি 1 নম্বর বিন্দুতে ডিফারেন্সিএবেল নয় তাই এই ক্ষেত্রে রোলস উপপাদ্য প্রয়োগ করা যাবে না আমরা যদি এইখানে লক্ষ করি তাহলে তোমরা আবারো দেখতে পাবে যে 1 নম্বর বিন্দুতে ফাংশনটি ডিফারেন্সিএবেল হচ্ছে না আরেকটু অগ্রসর হওয়ার জন্য আমরা আরেকটি উদাহরণ নিচ্ছি যেটা বলছে যে রোলস উপপাদ্যের দাঁড়া দেখাতে হবে যে এই সমীকরণটির x137x3 50 শুধুমাত্র একটি রিয়েল রুট আছে 01 এই অন্তর্বর্তী ব্যবধান এর মধ্যে এটি আরেক ধরনের ব্যবহার যেখানে আমরা রোল'স উপপাদ্য র দাঁড়া দেখাতে পারব যে সমীকরণটির শুধুমাত্র একটি রিয়েল রুট আছে আমরা যদি আরও অগ্রসর হই এবং বলি যে f হল x এর একটি ফাংশন x137x3 5যেখানে একের অধিক রিয়েল রুট আছে 01 ব্যবধানে তাই যদি এই ফাংশনটির একের অধিক রুট থাকে তাহলে আমরা যেকোনো দুটি রুট নিতে পারি যথাক্রমে ও এখন তোমরা দুটো রুট নিয়েছো এবং যেহেতু ও দুটি রুট তাই f α 0 f β তাই ও দুটোই রুট এবং সেই কারণেই এই দুটি বিন্দুতে ফাংশনটির মান 0 এখানে আমাদের সুবিধার্থে আমরা ধরে নিচ্ছি যে র থেকে ছোট এবং স্বাভাবিক ভাবেই এই দুটি 0 ও 1 এর মধ্যে থাকবে এবং 0 ও 1 কোনটাই যেখানে ফাংশনটির রুট নয় এবং এই দুটোকে রুট বলার কারণ আমরা ধরেছি যে ফাংশনটি দুটোর বেশি রুট থাকবে তাই এখানে ও দুটোই পজেটিভ এবং যাদের মান 1 এর থেকে কম তাই রোলস উপপাদ্য যেটা বলছে যে আমরা যদি এই উপপাদ্য কে ও এই ব্যবধান এর উপর প্রয়োগ করি তাহলে সেখানে একটি বিন্দু c থাকবে যেখানে fc 0 কারণ এখন ফাংশনটি সমান মান নিচ্ছে ও বিন্দুতে এবং ফাংশনটি ডিফারেন্সিএবেল এবং এটি একটি পলিনোমিয়াল ফাংশন এবং স্বাভাবিক ভাবেই এটি কন্টিনিউয়াস এবং সমান নিচ্ছে ও বিন্দুতে তাই আমরা যদি এই অন্তর্বর্তী স্থানে রোলস উপপাদ্য প্রয়োগ করি তাহলে আমরা পাব fc0 কোন একটি c বিন্দুর জন্য যেটা αβএর মধ্যে অবস্থিত তোমরা আরও লক্ষ করো αβ এই দুটোই পজেটিভ এবং এখন আমরা আরো দৃঢ় ভাবে বলতে পারি তার কারণ c ও এইখানে পজিটিভ অতএব fc কি হবে fc হবে 13c1221c20 কোন বিন্দু c এই অন্তর্বর্তী αβ ব্যবধান এর মধ্যে আরও লক্ষ করো যে αβ দুটোই পজিটিভ সংখ্যা এবং এখন তুমি বুঝতে পারছ কারণ c ও পজিটিভ এবং সেই জন্যই সমীকরণটি দাঁড়ায় 13c1221c2≠0 কারণ এটি পাওয়ার 12 এখানে জোর সংখ্যাটি c2 যেখানে c পজিটিভ এটি একটি পজেটিভ বস্তু তাই এর মান শূন্য হতে পারে না কিন্তু রোলস উপপাদ্য বলছে যে এর মান হবে 0 অর্থাৎ আমাদের যে ধারণা ছিল যে একটি ফাংশন এর দুটি রিয়েল রূট থাকবে তা সম্পূর্ণ ভুল তাই এটি আমাদের সেই ধারণার বিরোধিতা করে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই ক্ষেত্রে কি কোন রূট থাকবে কারণ আমরা এক্ষুনি প্রমাণ করেছি যে দুটোর বেশি রুট থাকতে পারে না তাই তুমি যদি খুব পুঙ্খানুপুঙ্খভাবে দেখো এই ফাংশনকে তাহলে তুমি দেখবে 0 তম বিন্দুতে এর মান 5 এবং 1 নম্বর বিন্দুতে আমরা এর মান পাব 3 তাই আমরা বলতে পারি যে এক নম্বর বিন্দুতে ফাংশনটির মান 3 ও 0 বিন্দুতে এর মান 5 এবং ফাংশনটি কন্টিনিউয়াস তাই যথাযথভাবে এই পর্যায়ে পৌঁছতে গেলে আমরা কোথাও না কোথাও রিয়েল অ্যাক্সিস কে কাটবো এবং তাই এটি প্রমাণ করছে যে এর অন্তত একটি রুট আছে কারণ এটি নিজের সাইন পরিবর্তন করছে অতএব f 5 এবং f 3 এখন যা তথ্যসূত্র আছে যা আমরা ব্যবহার করেছি এই লেকচারের জন্য তা হল পিসকুনভ এর লেখা ডিফারেন্সিয়াল ও ইন্টিগ্রাল ক্যালকুলাস ভলিউম 1 এবং রাইজিং এর অ্যাডভান্সড ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স তাই আমরা এই উপসংহারে পৌঁছতে পারি যা আমরা রোল'স উপপাদ্য থেকে পেলাম তা হল যে একটি ফাংশন যদি কন্টিনিউয়াস ও ডিফারেন্সিএবেল হয় যেখানে তাদের সমান মান a ও b বিন্দুতে তাহলে একটি বিন্দু c আছে এই দুটি বিন্দুর মধ্যে যেখানে ট্যানজেন্টটি x অ্যাক্সিস এর সঙ্গে সমান্তরাল তাই এটা হলো রোল'স উপপাদ্য খুবই একটি বিশেষ ক্ষেত্রে মিন ভ্যালু উপপাদ্য র যেটা আমরা পরবর্তী লেকচারের আলোচনা করব এবং আমাদের এই যে ধারণা যে সমান মানগুলি সরে যাবে এবং আমরা আরও সুদৃঢ় উত্তর পাবো এটি হলো আমাদের মিন ভ্যালু উপপাদ্য পরবর্তী লেকচারের জন্য ধন্যবাদ